ডিজাইনস ডিজাইন কাকে বলে একটি ডিজাইনের বৈশিষ্ট্য তাঁর গঠন কনফিগারেশন প্যাটার্ন অথবা অলঙ্করণ অথবা লাইন অথবা রংয়ের কম্পোজিশনের উপর নির্ভর করে এটি তৈরি জিনিসের উপর ব্যবহৃত হয় যা ইন্ডাস্ট্রিয়াল প্রণালীতে তৈরি ও বিক্রি হয় যার ভিসুয়াল আবেদন থাকবে কারণ চোখে দেখে এটি বিবেচিত হবে পণ্যের নন ফাংশনাল অ্যাসপেক্ট এর ক্ষেত্রেই ডিজাইনের অধিকার প্রদান করা হয় পণ্যের ফাংশনাল এসপেক্ট থাকলে তাকে পেটেন্ট দ্বারা সুরক্ষিত করতে হবে যদি তা পেটেন্ট আইনের শর্ত রক্ষা করে সুতরাং পেটেন্ট ও ডিজাইনের মধ্যে পার্থক্য পণ্যের পেটেন্ট থাকলে তা প্রযুক্তিগত অংশ বা অ্যাসপেক্টকে রক্ষা করবে যেখানে ডিজাইন পণ্যের নন ফাংশনাল এসপেক্ট এর জন্য সুতরাং ডিজাইনকে আমরা এভাবে দেখতে পারি যা পণ্যকে দৃশ্যগত ভাবে সুন্দর ও দর্শনীয় করে এবং সেই সৌন্দর্যের আবেদন পণ্যের অ্যাপিয়ারেন্স এর মধ্যেই সীমাবদ্ধ পণ্যটি যে উপাদান গুলি দিয়ে ফাংশন করবে তা তার ডিজাইন দ্বারা রক্ষিত হয় না অর্থাৎ ডিজাইন কেবলমাত্র নন ফাংশনাল অ্যাসপেক্ট রক্ষা করে পেটেন্ট অফিসের একটি ডিজাইন বিভাগ থাকে যা ডিজাইনকে মান্যতা দেয় এর হেডকোয়ার্টার কলকাতাতে তাছাড়া চেন্নাই মুম্বাই নিউ দিল্লিতে শাখা অফিস আছে ডিজাইন মান্যতা পাবার পর পেটেন্ট অফিস তার রেজিস্ট্রেশন এর সার্টিফিকেট প্রদান করে এতে একটি ডিজাইন নাম্বার ও রেজিস্ট্রেশনের তারিখ দেওয়া থাকে ডিজাইন টি কে গ্রাফিক্যালি উপস্থাপন করা হয় আপনাদের দুটি উদাহরনের নমুনা দেখানো হয়েছে আবেদনপত্রের মধ্যে একটি বিবৃতি দেওয়া থাকবে যে অভিনবত্ব টি রয়েছে সারফেসঅর্ণমেন্টেশন শেপ বা কনফিগারেশনের মধ্যে এবং একটি ডিসক্লেইমার দিতে হবে যে এই রেজিস্ট্রেশন দ্বারা মেকানিক্যাল অথবা কোন মেকানিজম কার্য অর্থাৎ পণ্যের নির্মাণ সংক্রান্ত বা ফাংশনাল ভাবে যুক্ত কোন ধরনের দাবী করা হবে না তাছাড়াও আরো একটি ডিসক্লেইমার দাখিল করতে হয় যাতে লেখা থাকে পণ্যে ব্যবহৃত কোন শব্দ অক্ষর সংখ্যা রং বা রঙের মিশ্র ণ অথবা দৃশ্যমান ট্রেডমার্ক কোন কিছুর উপর এক্সক্লুসিভ অধিকার থাকবে না অর্থাৎ ডিজাইন রেজিস্ট্রেশনে ট্রেডমার্কের অধিকার রক্ষিত হয় না ডিজাইন ফাইল করার সময় এই দুটি ডিসক্লেইমার দাখিল করতে হয় এপ্লিকেন্ট মানে যিনি অ্যাপ্লিকেশনটা করছেন অথবা তার মনোনীত প্রতিনিধি অথবা আসাইনি ডিজাইন রেজিস্ট্রেশনের জন্য ফাইল করতে পারে এবং যার নামে এই ডিজাইনটি ফাইল হবে তিনি এর অধিকারী হিসেবে বিবেচিত হবেন এই অ্যাপ্লিকেশনটি পেটেন্ট অফিসের ডিজাইন বিভাগে ফাইল করা হয় একটি ডিজাইন ফাইলিং এর জন্য একে নতুন অথবা মৌলিক হতে হবে নতুন বলতে বোঝায় এরূপ কখনো আগে হয় নি বা প্রকাশিত হয় নি কপিরাইট এর ক্ষেত্রে যেমন অরিজিনালিটি ত্ব সেরকম ডিজাইনের ক্ষেত্রেও দাবি করা হয় এটি লোকের কাছে প্রকাশ করা যাবে না এটিকে আলাদা করে চেনা যাবে এর সাহায্যে এক পণ্য অন্য পণ্যের থেকে আলাদা করা যাবে এই ডিজাইন একটি পণ্যের উপর প্রয়োগ হবে কারণ শুধু ডিজাইন প্রটেক্টেড হয় না কোন পণ্যের উপর এটি সুস্পষ্ট হতে হবে যার ভিসুয়াল আবেদন থাকবে কি কি জিনিস ব্যতিক্রম ডিজাইন যা পাবলিক বিন্যাস ও নৈতিকতার বিপরীত তা গ্র্যান্টেড হবে না এমন পণ্য যেগুলি আলাদাভাবে বানানো এবং বিক্রি করা যাবে না যেটাকে আমরা ডিজাইন বলে রেফার করছি উদাহরণস্বরূপ গ্রিটিংস কার্ড ও পোস্টকার্ডের কোন ডিজাইন অধিকার থাকতে পারে না যে কাজের কপিরাইট আছে সেটার ডিজাইন রাইট স্বীকৃত হয় না এটি সম্পূর্ণ আলাদা রেজিম দ্বারা রক্ষিত হয় ইন্টিগ্রেটেড সার্কিটের ডিজাইনের বিন্যাস ডিজাইনের অধিকার দাবি করে না এটি আলাদা রেজিম দ্বারা রক্ষিত ব্যঙ্গচিত্র কপিরাইট দ্বারা স্বীকৃত পতাকা এমব্লেম ও ন্যাশনাল সিম্বল এর কোন ডিজাইন রাইট থাকে না একটি ডিজাইন যখন গ্র্যান্টেড হয় যার ভিসুয়াল আবেদন আছে তা দশ বছরের নির্দিষ্ট সময়কাল থাকে ও পরে আরো পাঁচ বছরের জন্য রিনিউ হয় সুতরাং মোট পনেরো বছরের সুরক্ষা থাকে তারপর তা জনগণের অধিকারে চলে যায় ডিজাইনের মালিকের ডিজাইনের উপর এক্সক্লুসিভ রাইট থাকে ডিজাইনের মালিকের ডিজাইনের কপিরাইট থাকে তার মানে কন্সেন্ট ছাড়া কেউ এটি নকল করলে মালিক ব্যবস্থা নিতে পারে ডিজাইনের মালিকের এটি বিক্রির অফার ফর সেল অ্যাসাইন ও লাইসেন্স এর অনুমতি আছে ডিজাইনের জন্য ফাইল করার পূর্বে কেউ সন্ধান করতে পারে পেটেন্ট অফিসের একটি ওয়েবসাইট আছে সেখানে আপনি এই ডিজাইন সন্ধান করতে পারেন সেখানে লোকার্নো চুক্তি দ্বারা সম্পাদিত আন্তর্জাতিক শ্রেণীবিভাগ আছে যেখানে বিভিন্ন শ্রেণীতে কিরূপে ডিজাইন রেজিস্টার্ড করা যায় দেওয়া আছে যেমন ট্রেডমার্কের জন্য নিস চুক্তি সেখানে 1 থেকে 31 ও 99 ক্লাস লিপিবদ্ধ আছে যেমন ক্লাস টু জামাকাপড় ও ক্লাস টুয়েন্টি এইট প্রসাধন দ্রব্য ফার্মাসিউটিক্যাল ল্প সম্পর্কীয় ডিজাইন ইনফ্রিনজমেন্ট সুট দ্বারা বলবৎ হয় এটা জেলা বা হাইকোর্টে ফাইল করা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এর ইনফ্রিনজমেন্ট সুট এর ক্ষেত্রে যে রকম হয় ঠিক সেরকম ডিজাইন ইনফ্রিনজমেন্ট সুট এর ক্ষেত্রেও উপশম হিসেবে ইনজাংশন হতে পারে এটা ব্যক্তিকে ডিজাইন ব্যবহারে বিরত রাখতে পারে অথবা ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে ডিজাইন অ্যাক্ট অনুযায়ী প্রতি ডিজাইন ইনফ্রিনজমেন্টের জন্য সর্বাধিক 50 হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে একটি ডিজাইন রেজিস্ট্রেশনের পর চ্যালেঞ্জড্ হতে পারে পেটেন্ট এর মত এখানে প্রিগ্র্যান্ট চ্যালেঞ্জ করা যায় না এটিতে ডিজাইন বাতিল হতে পারে আইনের প্রয়োজন অনুযায়ী শর্ত পূরণ করতে না পারা ডিজাইন বাতিলের কারণ হতে পারে